এটি এই কোয়ান্টাম মেকানিক্সের এর কোর্সটির উপর আমাদের অন্তিম বক্তৃতা আপনারা হয়তো অনেকেই প্রথম বার এই কোর্সটি করলেন সুতরাং এটি প্রাথমিক ভাবে কোয়ান্টাম মেকানিক্স এর সঙ্গে পরিচয় ঘটানো আমরা এই কোর্সের মাধ্যমে এর সাধারন ধারণা গুলির উপর গুরুত্ব দিয়েছি কেবলমাত্র আমরা প্রথমে কীভাবে কোয়ান্টাম মেকানিক্স বিষয়টি শুরু হয়েছিল তার সম্বন্ধে আলোচনা করেছিলাম প্রথমে আমরা যা করেছিলাম যে কৃষ্ণবস্তু বিকিরণ এর ওপর একটি প্রাথমিক আলোচনা করেছিলাম এবং যেটি কৃষ্ণবস্তুর ক্ষেত্রে দোলন এর সৃষ্টি করে যাদের কোয়ান্টাইজড শক্তি আছে এরপরে আমরা আইনস্টাইনের ধারণা সম্পর্কে বলেছিলাম যে তার ধারণাটি ছিল কোয়ান্টাইজেসন কেবলমাত্র তড়িৎ চুম্বকীয় দোলকের মধেই ঘটে না এটি মেকানিকাল দোলকের ক্ষেত্রেও প্রযোজ্য এবং যা আমাদের কঠিন বস্তুর আপেক্ষিক তাপ এর মান তাপমাত্রা 0 এর নিকটবর্তী হলে বিলুপ্ত হয়ে যায় এর সঠিক ব্যাখ্যা দেয় কেবলমাত্র এখানেই শেষ নয় এছাড়াও আইনস্টাইন আমাদের বিকিরণের কোয়ান্টাইজেসন এবং ফোটনের ধারণা দেয় সুতরাং এইভাবে কোয়ান্টাম এর ধারণা শুরু হয় এবং আমরা এগুলি শিখেছি এবং এর পরে এর একটি বৃহৎ ধাপ তৈরি হয় পরমাণু গুলির সঙ্গে আলোর সংঘর্ষ যেখানে পর্যবেক্ষণ করা হয়েছে যে পরমাণু গুলি কিছু নির্দিষ্ট কম্পাঙ্ক শোষণ করে এবং কিছু নির্দিষ্ট কম্পাঙ্ক বিচ্ছুরিত ও করে এবং যা হাইড্রোজেন পরমাণুর উপর বোরের মডেল Bohrs model এর ধারণা দেয় এবং এটি সঠিক কম্পাঙ্ক দেয় কিন্তু এখানে কিভাবে সঠিক তিব্রতা কে নির্নয় করা হয় তার বিষয়ে কেউ জানে না এইজন্য আইনস্টাইন A এবং B সহগ এর ধারণা দিয়েছিল এবং বলেছিল যে সংঘর্ষটি প্রবাবিলিস্টিক হয় যখন কোন একটি পরমাণু একটি ফোটনকে নিঃসরণ করে অথবা শোষণ করে তা প্রবাবিলিটির সাহায্যে নির্ণয় করা যায় যেটি A এবং B সহগ এর সাহায্যে ব্যাখ্যা করা হয় বোরের মডেলটি খুব সীমাবদ্ধ হয় এবং পরবর্তীকালে এটিকে আরও উন্নতি ঘটানো হয় সমারফিল্ড উইলসন এর কোয়ান্টাইজেসন কন্ডিশন এর সাহায্যে এর সাহায্যে যেকেউ বিভিন্ন ধরনের সিস্টেমের জন্য সমাধান করতে পারত কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর ধারণা সম্পূর্ণরূপে তখনো পরিষ্কার হয়নি এটি তখনও হর্যপর্জ ছিল অর্থাৎ ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম এর ধারণার সংমিশ্রণ রূপে ব্যবহার করা হতো এবং এরপর হাইজেনবার্গ ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে করেসপন্ডেন্স এর আবিষ্কার করেন এর ফলে একটি বৃহৎ পরিবর্তন ঘটে তিনি কোয়ান্টাম মেকানিক্সের একটি সম্পূর্ণরূপে কোয়ান্টাম সংস্করণ নিয়ে আনেন যা ম্যাট্রিক্স মেকানিক্স নামে পরিচিত বলাবাহুল্য ম্যাট্রিক্স মেকানিক্সকে কোনো জটিল সিস্টেমের উপর প্রয়োগ করা একটি কঠিন বিষয় ছিল এবং এইজন্য এর অধিক উন্নতি ঘটেনি এই সময় স্ক্রোডিঙ্গারSchrödinger কোনো একটি চলমান কণার উপরে ডি ব্রগলি তরঙ্গের তরঙ্গ সমীকরণ এর ধারণা দেয় স্ক্রোডিঙ্গার কেবলমাত্র সমীকরণটি দিয়েই থেমে থাকেননি তিনি হাইজেনবার্গের ম্যাট্রিক্স মেকানিক্স এবং তরঙ্গ মেকানিক্স এর সঙ্গে সমতুল্যতাও দেখিয়ে ছিলেন এবং এটি ভৌত কোয়ান্টিটি গুলির অনুযায়ী অপারেটর গুলির প্রয়োজনীয়তা মেটায় এইভাবে আমরা কোয়ান্টাম মেকানিক্সের প্রাথমিক ধারণা গুলির সঙ্গে পরিচিত হয়েছিলাম এবং এরপরে আমরা কোয়ান্টাম মেকানিক্সকে প্রয়োগ করতে শুরু করেছিলাম বিশেষত আমরা বিভিন্ন সিস্টেমের উপর স্ক্রোডিঙ্গারের সমীকরণটিকে প্রয়োগ করেছিলাম সুতরাং আমরা স্ক্রোডিঙ্গার সমীকরণটি সমাধান করেছিলাম বিভিন্ন ধরনের সিস্টেম যেমন কোন একটি বক্সের মধ্যে কোন একটি কণার সিস্টেম হারমনিক অসিলেটর হাইড্রোজেন পরমাণু মুক্ত কণাদের সিস্টেম থ্রি ডাইমেনশনাল গোলাকার প্রতিসম সিস্টেম এবং অন্তিম ভাবে কোন একটি পর্যাবৃত্ত পোটেনশিয়ালে বিচরন করা কণার সিস্টেম এখানে প্রত্যেকটির একটি ভৌত ধারণা আমরা পাই সুতরাং কোন একটি বক্সের মধ্যে কণা সিস্টেমটি পলিমার এ ইলেকট্রন কণার সঙ্গে সম্পর্কিত এবং যেমন হারমনিক অসিলেটরটি কৃষ্ণবস্তু বিকিরণ এর সঙ্গে সম্পর্কিত এবং এছাড়াও কঠিন বস্তুর আপেক্ষিক তাপের বিলুপ্ত হওয়ার ঘটনাকেও এটি ব্যাখ্যা করে এবং এটি হাইড্রোজেন পরমাণু বর্ণালীকেউ ব্যাখ্যা করে এরপরে কোন ধাতুর মুক্ত কণাদের বিষয়ে আমরা ফার্মি শক্তি এবং ফার্মি তরঙ্গ ভেক্টর এর ধারণা সঙ্গে পরিচয় ঘটিয়েছিলাম এবং কণাদের পর্যায়বৃত্ত পোটেনশিয়ালে বিচরণ করা কঠিন ধাতু পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহীর সঙ্গে সম্পর্কীত এবং এই সমস্ত বিষয়ে আলোচনা করার প্রসঙ্গে আমি অত্যাধিক গণিত সংক্রান্ত গণনা গুলিকে এড়িয়ে গেছি আপনাদের বিষয়টিকে সহজভাবে পরিবেশন করতে এই সমস্ত প্রয়োগ গুলি ছাড়া আরো অনেক কিছুই কোয়ান্টাম মেকানিক্স এর সাহায্যে সম্ভব এখন যদি আপনারা এই কোয়ান্টাম বিষয়টিকে নিয়ে আরো এগিয়ে যেতে চান তবে আপনাদের এর পরে আরো এই বিষয়ে উন্নত কোর্স গ্রহণ করতে হবে কোয়ান্টাম মেকানিক্স কেবলমাত্র কতগুলি আণুবীক্ষণিক সিস্টেমের ক্ষেত্রে সমস্যার সমাধান নিয়েই শেষ নয় এটি বিভিন্ন মৌলিক ক্ষেত্র গুলীতে অনেক মৌলিক ধারনার তৈরি করে এই ক্ষেত্রে আমরা আনসারটেনিটি প্রিন্সিপাল দিয়ে শুরু করতে পারি যেটি ধারনা দেয় যে আমরা কিছু কোয়ান্টিটি কে একই সঙ্গে সঠিকতার সঙ্গে পরিমাপ করতে পারি না যেগুলি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয় এটি কোন একটি কণাকে অথবা তার ভরবেগ ইত্যাদিদের খুঁজে পাওয়ার ঘটনা গুলির প্রবাবিলিস্টিক ব্যাখ্যা দেয় তবে এখন এটি আমদের ধারণা গুলিকে আরো বৃহৎ পরিমাণে পরিবর্তিত করেছে এখন মানুষরা কোয়ান্টাম কম্পিউটার এ ব্যাপারে কথা বলছেন এছাড়াও টেলিপোর্টেশন অথবা এর সাহায্যে সিগনাল ট্রান্সপোর্টেশন এবং কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি ইত্যাদি বিষয়ে মানুষ কথা বলছে সুতরাং এখানে আরো অনেক কিছুই প্রয়োগ করা সম্ভব এবং আমরা এখানে কেবলমাত্র হিমশৈলের টিপ টিকেই স্পর্শ করেছি এখন আপনারা যদি এর থেকে আরও বেশি শিখতে চান এবং উন্নতি ঘটাতে চান তবে আপনাদের আরও উন্নত কোর্স গুলি গ্রহণ করতে হবে এবং যে সমস্ত পরিবেশে এই ধরনের কাজ করা হয় তার সঙ্গে সম্পর্কিত হতে হবে আমি এখন আশা করি আপনারা আমার সঙ্গে অথবা যে সমস্ত শিক্ষকরা কোয়ান্টাম মেকানিক্স পড়ান তাদের সঙ্গে যোগাযগ রাখবেন এবং যদি আপনারা এরথেক অধীক শিখতে চান তবে আমি আপনাদের অনেক বেশি স্বাগত জানায় এবং এর সঙ্গে আমরা এই কোর্সটিকে এখানেই শেষ করছি আশা করি আপনারা এই কোর্সটির মাধ্যমে কিছু ভালো সময় ব্যয় করতে পেরেছেন